আজকের বক্তৃতাটি হতে চলেছে ইন্টিগ্রাল ইকোয়েশন এর ব্যাপারে এবং তোমাদের প্রথম পরিচয় ইন্টিগ্রাল ইকোয়েশন এর সাথে তাই আমরা এটিকে খুব সহজ রাখবো যাতে তোমরা একটি ধারণা পেতে পারো ইন্টিগ্রাল ইকুয়েশন আসলে কী এবং অন্যান্য যে সমস্ত সমীকরণ তোমরা আগে দেখেছো তার থেকে কতটা আলাদা তাই এটিকে দেখার জন্য আমরা যেটা করব আমরা ইলেকট্রোডায়নামিকস এ যাবই না শুধুমাত্র স্ট্যাটিক ক্ষেত্রটি দেখব একটি নবম শ্রেণীর ছাত্র তোমাকে যে সমীকরণ বলতে পারে যেমন একটি চার্জ এর জন্য পোটেনশিয়াল কেমন হবে সে রকম জিনিস আমরা সমাধান করব সুতরাং একটা লাইন চার্জ এর সমস্যা দেখা যাক লাইন চার্জ বলতে আমি যা বোঝাচ্ছি ধরা যাক এটা আমার এক্স অ্যাক্সিস এবং আমি এখানে একটা কন্ডাক্টর রেখেছি এটা একটা কন্ডাক্টর এবং এখানে ব্যাস ধরা যাক 2a ভেবে নাও এটা একটা সরু তার যা আমি ওয়াই এক্সিসে বসিয়েছি এবং এটা একটা স্ট্যাটিক সমস্যা সুতরাং কোন ফিল্ড সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে না এবং আমি পুরো জিনিসটিকে একটি ধ্রুবক ভোল্টেজ এর সাথে যুক্ত করেছি সুতরাং এটাকে সহজ করা যায় এটাকে 1 ভোল্ট করা যাক সুতরাং এই তারটা যা ওয়াই এক্সিস বরাবর আছে এর দৈর্ঘ্য হল এল এর এক ভোল্ট আছে এটাকে আরো সহজ করে পারফেক্ট কন্ডাক্টর করে দাও এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এখানে কোন বিন্দুতে ভোল্টেজ V কত এখানে সর্বত্র চার্জ রয়েছে যদিও তারের একটি সারফেস আছে এটি একটি বাস্তব লক্ষ্যবস্তু এটি একটি তার যার কিছু সারফেস এরিয়া আছে কিন্তু আমরা আমাদের সমস্যাটিকে সরলীকৃত করতে পারি কারণ এখানে আর কিছু নেই সমস্ত চার্জ সমানভাবে এবং নির্দিষ্ট ভাবে পরিধির ওপর ছড়িয়ে থাকবে সুতরাং সারফেস নিয়ে কাজ করার থেকে সহজ হবে আমরা যদি লাইন নিয়ে কাজ করি যদি তোমার সঠিক সারফেস দরকার পড়ে সঠিক চার্জ বের করো যাকে তুমি পরিধি বা এই জাতীয় কিছু দিয়ে গুণ করতে পারো সুতরাং আমরা লাইন চার্জ নিয়ে কাজ করব এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুতে পোটেনশিয়াল কত তুমি কি ল ব্যবহার করবে হ্যাঁ গস ল থেকে আসছে প্রতিটি বিন্দুর জন্য অবদানকে যোগ কর সুতরাং এই সমীকরণটা যা আমি এখানে লিখেছি তোমাকে আর বিন্দুতে ভোল্টেজ দিচ্ছে কারণ আমার কাছে অনেকগুলো ছোট ছোট চার্জ আছে এই পুরো দৈর্ঘ্য বরাবর এটা কোন যোগ হবে না বরং এটা একটা ইন্টিগ্রাল হবে ঠিক আছে সুতরাং এখানে রো কি তুমি এটাকে কি বলবে ছাত্র লাইন চার্জ লাইন চার্জ ডেনসিটি ঠিক আছে সুতরাং ρ∫ dl হর এ যা আছে সেটাকে কি বলব ছাত্র দূরত্ব চার্জ এবং বিন্দুর মধ্যে দূরত্ব ঠিক আছে সেটাই আমাকে মোট পোটেনশিয়াল দেবে মোট পোটেনশিয়াল এদের সবার জন্য পোটেনশিয়াল এর ইন্টিগ্রাল হবে এবং এই বড় হাতের আর যা আমি এখানে লিখেছি তা হল ইউক্লিডিয়ান দূরত্ব সুতরাং এই এক্স ওয়াই এবং জেড এগুলো হলো পর্যবেক্ষক বিন্দু এবং মুখ্য স্থানাঙ্ক কার সাপেক্ষে ছাত্র উৎস উৎস বিন্দু ঠিক আছে এগুলি হল ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলের লিমিট সুতরাং ওগুলি তার বরাবর সেই বিন্দুগুলি কে বোঝাচ্ছে যেখানে চার্জ আছে সুতরাং মুখ্য স্থানাঙ্ক গুলি হল উৎস বিন্দু এবং এখানে পর্যবেক্ষক বিন্দু পর্যবেক্ষক যে এখানে দাঁড়িয়ে আছে পোটেনশিয়াল বের করতে চায় পোটেনশিয়াল বের করতে গেলে আমাদের এই সমীকরণ টি লাগবে যা আমাকে পোটেনশিয়াল দেয় অন্যান্য সব ভ্যারিয়েবলের ফাংশন হিসেবে সুতরাং সমস্যাটা কি আমি কি জানি কি জানি না আমি কি ρ জানি r′ এর সাপেক্ষে ফাংশন হিসেবে তার বরাবর দৈর্ঘ্যের সাপেক্ষে ফাংশন হিসাবে আমি কি চার্জ ডেনসিটি জানি যদি জানতাম তাহলে সমস্যার সমাধান হয়ে যেত আমাকে শুধু ইন্টিগ্রাল টি নির্ণয় করতে হতো এবং আমি ভি পেতাম কিন্তু আমি কি আসলে চার্জ ডিস্ট্রিবিউশন জানি আমি জানিনা ঠিক আছে আমি শুধু তোমাকে একটি তার দিয়েছি এবং বলেছি সেটা কোন ধ্রুবক ভোল্টেজ সোর্স এর সাথে যুক্ত আছে কিনা সুতরাং তার বরাবর ভোল্টেজ হল 1 ভোল্ট কিন্তু এখন চার্জ গুলো কিভাবে নিজেদের বন্টিত করবে উদাহরণস্বরূপ যদি আমি একটা চার্জ রাখি রো কি ধ্রুবক হবে r′ এর সাপেক্ষে ফাংশন হিসেবে এর কি বাস্তবিক কোন অর্থ আছে ধরা যাক তোমার কাছে দশটি চার্জ আছে আমি রাখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 চার্জ গুলিকে এবং ছেড়ে দিলাম তারা কি সেইভাবে থাকবে তারা কোথায় যাবে একটি আরেকটির অনুসারে তারা একটি আরেকটির অনুসারে যাবে কিন্তু কি ধরনের বন্টন তুমি আশা করে ছাত্র তারা একে অন্যের থেকে দূরে সরে যাবে তারা লাইন চার্জ তারা সরে যাবে কোন বিন্দু অব্দি তারা যেতে পারে ছাত্র যতক্ষণ না সাম্যাবস্থা আসছে সাম্যাবস্থা পর্যন্ত ঠিক আছে তারা কোন দিকে ছড়িয়ে পড়বে কেন্দ্রের দিকে না শেষের দিকে ছাত্র শেষ আমরা শেষের দিকে আশা করব কারণ শেষের দিকের বিন্দুতে অন্য দিক থেকে কোন বল কাজ করে না এবং আমরা ধরে নিচ্ছি পরিস্থিতি এতটা নাটকীয় না যে চার্জ জিনিসের উপর থেকে লাফিয়ে পড়বে সুতরাং চার্জ গুলি এখানে সংগৃহীত হবে সুতরাং রো আমরা আসলে জানিনা যদি আমরা রো জানতাম তাহলে সমস্যা টি সহজ হত আমি এই ইন্টিগ্রাল টি পরিস্থিতির ওপর নির্ভর করে গাণিতিকভাবে বা বিশ্লেষণাত্মক ভাবে গননা করবো এবং আমি ভোল্টেজ পাব সুতরাং কোন কিছু সমাধান করার আগে বা বিস্তারিতভাবে দেখার আগে আমাদের আলোচনা করা উচিত আমরা কি জানি কি জানি না ঠিক আছে প্রথমে আমাদের রো বার করতে হবে স্পেস এর সাপেক্ষে ফাংশন হিসাবে একবার রো বার করতে পারলে সমস্যা টি সহজ হয়ে যাবে আমাকে এই সমীকরণে লাগাতে হবে এবং ভোল্টেজ বের করতে হবে তুমি এই সাধারন নিয়ম টি দেখবে সমস্ত ইন্টিগ্রাল ইকুয়েশন এ প্রয়োগ করা হয় এখানে কিছু মধ্যবর্তী ভ্যারিয়েবল থাকবে যা নিয়ে আমাদের বিশেষ ভাবনার দরকার নেই আমি বলতে চাইছি এখানে পর্যবেক্ষক শুধুমাত্র পোটেনশিয়াল জানতে চায় সে লাইন চার্জ ডেনসিটি কি সেই নিয়ে আগ্রহী নয় কিন্তু আসল ভোল্টেজ এর সমাধান করার আগে তোমাকে মধ্যবর্তী ভেরিয়েবল এর জন্য সমাধান করতে হবে সুতরাং এটাই হলো কৌশল এখানে যেটা অজানা তাহল রো এবং কি জানা আছে এখানে এটা ধ্রুবক ধ্রুবক ভোল্টেজ যা আমি তোমাকে দিয়েছি তোমার কি এই সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট জিনিস আছে এটা দেখে মনে হচ্ছে আমি বলতে চাইছি একটা তার এর ব্যাপারে চিন্তা করো যা 1 ভোল্ট উৎসের সাথে যুক্ত রয়েছে নীতিগতভাবে এটা ঠিক আছে কিন্তু সমীকরণটির দিকে তাকিয়ে কিছুটা ধন্দ লাগছে আমরা কিভাবে এটা বের করব সুতরাং আমাদের কোনভাবে একগুচ্ছ সমীকরণ পেতে হবে যার মধ্যে সমস্ত তথ্য থাকবে যা আমাদের দেওয়া হয়েছে সুতরাং প্রাথমিকভাবে আমাকে একটা ভোল্টেজ দেয়া হয়েছে যা ধ্রুবক 1 ভোল্ট এখন কোথায় এই ভোল্টেজ 1 ভোল্ট স্পেসে কোথায় এটা জানা আছে 1 ভোল্ট হিসাবে ছাত্র y 0 এবং y L y 0 এবং y L এবং এর ভেতরে কি আছে ছাত্র ইকুইপোটেনশিয়াল এটা ইকুইপোটেনশিয়াল সুতরাং যদি আমি তারের ওপর একটি বিন্দু নিই ভোল্টেজ হবে 1 ভোল্ট সুতরাং এই সমীকরণে এই বড় হাতের আর ফাংশন হল আমি বলতে চাইছি এটা আসলে এভাবে লেখা হয়েছে ঠিক আছে এটি উৎস এবং পর্যবেক্ষক বিন্দুর মধ্যেকার দূরত্ব উৎস বিন্দুর ব্যাপারে কোন বিকল্প নেই উৎস বিন্দুটি স্থির লাইন চার্জ বরাবর সুতরাং আমার এখানে একটা স্বাধীনতা আছে আমি ঠিক করতে পারি কোথায় আর নেব আমার পর্যবেক্ষক বিন্দু সুতরাং আমি লোভী হবো না আমার আসলে এই বিন্দুতে পোটেনশিয়াল দরকার তার থেকে দূরে কিন্তু আমরা এতটা লোভী হবো না এখানে আর এই বিন্দুতে নির্দিষ্ট করবো না কারণ তাহলে আমি জানিনা কি করে সমীকরণটি সমাধান করব সুতরাং আমরা একটা কাজ করতে পারি আমরা আর এই বিন্দুতে নিতে পারি যেখানে আমি ভোল্টেজ জানি সুতরাং আমি যদি আর ওয়াই অ্যাক্সিস বরাবর নিই আমি কিভাবে বিন্দুগুলির বৈশিষ্ট্য নেব এক্স ওয়াই জেড স্থানাঙ্ক কি হবে পর্যবেক্ষণ বিন্দুর যা ওয়াই অ্যাক্সিস এর ওপর আছে ছাত্র 0 0 ওয়াই 0 ঠিক আছে বিভিন্ন ওয়াই এর জন্য এবং ওয়াই এর পরিবর্তন হচ্ছে শূন্য থেকে এল এর মধ্যে এটা আমার আর এই সমস্ত বিন্দুর জন্য আমি পোটেনশিয়াল জানি সুতরাং সমীকরণটার বাঁ দিক কি হবে এই সমস্ত বিন্দুর জন্য সমীকরণের বাঁ দিক কি হবে ছাত্র 1 1 আমি জানি এটা 1 ভোল্ট সুতরাং আমি লিখব 1 14πε0 ঠিক আছে ইন্টিগ্রাল L এবং ρ এর ওপর এটাকে r ′ করা যাক অন্যসব মানে x y 0 x ′ y ′ আমরা এখন অবজ্ঞা করতে পারি সুতরাং এটা এই 2 ভ্যারিয়েবলের ফাংশন এভাবে আর নেওয়ার জন্য আর একটা সুন্দর জিনিস হয়েছে এই হর কি কখনো শূন্য হবে না কারণ আমি বলেছি উৎস গুলি কন্ডাক্টরের সারফেসের ওপর আছে এবং আর যা আমি নিয়েছি কন্ডাক্টরের অ্যাক্সিস এর ওপর আছে এটা দুটি বিন্দুর মধ্যে কার নূন্যতম দূরত্ব এটা কত এক্ষেত্রে এ ঠিক আছে এখন এই r y y ′ 0 কখনো হয়না এবং আমাদের সেটা চাই কারণ আমরা 1r দিয়ে ভাগ করছি সুতরাং আমরা একটা সমীকরণে এসেছি যেখানে খারাপ কিছু হচ্ছে না কোন একতা নেই কোন কিছু উড়ে যাচ্ছে না ছাত্র স্যার আমরা একটা সারফেস নিচ্ছি যার সারফেস এর ওপর কারণ আমরা আশা করছি চার্জ গুলি যাবে এবং সারফেস এর দিকে যাবে যা হবে না ছাত্র আমরা কাছাকাছি নিচ্ছি না না আমরা কাছাকাছি নিচ্ছি চার্জ গুলি একটা সারফেস এর উপর থাকবে বাস্তব অবস্থায় তারা পুরো সারফেস এর ওপর ছড়িয়ে পড়বে কন্ডাক্টরের ঠিক আছে কিন্তু তারা নির্দিষ্টভাবে বন্টিত হবে সুতরাং একটা দ্বিমাত্রিক সারফেস ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করার পরিবর্তে কেন লাইন চার্জ নিয়ে কাজ করা হবে না এবং একবার যদি আমি সেটা পেয়ে যাই আমি জানি আমি সাধারণীকৃত করেছি ঠিকঠাক সারফেস পেতে কারণ এটা একই জিনিস যার পুনরাবৃত্তি ঘটবে প্রতি θ তে সুতরাং আমাদের গণনা কে সহজ করার জন্য ধরে নিচ্ছি চার্জ গুলি রেখার উপর আছে শুধুমাত্র সহজ রাখার জন্য সারফেস এর ওপর সুতরাং এই রকম সুবিধাজনকভাবে কিছু ধরে নেওয়া তুমি সম্পূর্ণ ইলেক্ট্রোম্যাগনেটিকস এ দেখবে নয়তো অযথা তোমায় দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক সমীকরণ সমাধান করতে হবে যেখানে আসল বিষয়টি একমাত্রিক এবং আমরা এই ধরনের জিনিস ধরে নেব কারণ এই কারেন্ট মানে এই তার টা ফ্রী স্পেসে পড়ে রয়েছে সুতরাং চার্জ গুলি নির্দিষ্টভাবে বন্টিত হবে থিটার সাপেক্ষে ফাংশন হিসাবে সুতরাং এটা আমরা ছেড়ে যাব সুতরাং তোমরা যা দেখলে এটা তোমাদের প্রথম ইন্টিগ্রাল ইকোয়েশন এখন আমরা কেন এটাকে ইন্টিগ্রাল ইকোয়েশন বলবো যদি তুমি তোমার সমীকরণটির দিকে আর একবার তাকাও এক্ষেত্রে অজানা জিনিসটা হল ρ অজানা জিনিস টি ইন্টিগ্রাল চিহ্ন এর ভেতরে রয়েছে তাই একে ইন্টিগ্রাল ইকোয়েশন বলা হয় এটা নানা ধরনের ইন্টিগ্রাল ইকুয়েশন এর মধ্যে একটা উদাহরণ এখন আমরা একটু অন্যদিকে গিয়ে বিভিন্ন ধরনের ইন্টিগ্রাল ইকোয়েশন দেখব সুতরাং আমরা একদম ওপর থেকে শুরু করব সুতরাং আমরা যা দেখলাম তা ছিল ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন এটা প্রথম ধরনের সুতরাং এই কে এখানে হল কার্নেল এই ψ এখানে অজানা যখন ইন্টিগ্রেশনের লিমিট নির্দিষ্ট সেটা আমাদের দেয় ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন তারপরে তোমার দ্বিতীয় ধরনের ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন আছে এদের মধ্যে পার্থক্য কি ছাত্র জানা নেই অজানা দুদিকেই ইন্টিগ্রাল চিহ্ন এর ভেতরে এবং বাইরে ψ ভেতরে আছে এবং বাইরে সুতরাং ভেতরে এবং বাইরে এবং এটা শুধু ভেতরে এই বিষয়ের শেষের দিকে আমরা দু ধরনের জিনিসই দেখব মানে আমরা প্রথমটা আগেই দেখেছি এবং এই বিষয়ের শেষের দিকে দ্বিতীয়টা দেখব অর্থাৎ এটা খুব শীঘ্রই ব্যবহৃত হবে আমি আরও দেখছি দ্বিতীয় সমীকরণটির আরো একটি স্থিতিমাপ আছে তা হল এইটা ল্যাম্বডা সুতরাং λ ও অজানা এটা কে তোমরা আইগেন ভ্যালু সমস্যার সমতুল্য ভাবতে পারো যখন তুমি একটি আইগেন ভ্যালু সমস্যা লেখ কি লিখবে তুমি লেখ Ax λx এবং যখন তুমি এই সমীকরণটি লেখ তুমি এক্স জানো না এবং তুমি λ জানো না তুমি দুটোর জন্য সমাধান করো এক এক করে সুতরাং আমরা এ ধরনের সমীকরণ দেখেছি যেখানে দুটি অজানা জিনিস আছে সুতরাং এটা তার সাধারণীকরণ যখন λ অজানা তুমি এটা কে আইগেন ভ্যালু হিসাবে ও ভাবতে পারো সুতরাং এই দুটো হল ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন এবং আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এটা অনেক অনেক বার দেখতে পাবো এখানে আরো এক ধরনের ইন্টিগ্রাল ইকুয়েশন আছে যা আমরা এই বিষয়ে দেখবো না কিন্তু সেটাকে ইঞ্জিনিয়ারিং এমনকি ইকোনমিক্স এও দেখা যায় এটাকে বলা হয় ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন যা ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন এর মতই তুমি কি পার্থক্যটা জানো ছাত্র লিমিট হল ভেরিয়েবল ইন্টিগ্রেশন এর একটা লিমিট ভ্যারিয়েবল সুতরাং আমার এখানে এক্স আছে এখানে এক্স আছে অন্য সবকিছু একই আছে এটা দুধরনের ইন্টিগ্রাল ইকুয়েশন যা তোমরা ইঞ্জিনিয়ারিং এ পাবে এখানে যে এফ আছে তা জানা দরকার না হলে তুমি সমাধান করতে পারবে না এফ 0 হতেও পারে নাও হতে পারে যদি 0 হয় তাহলে সাধারণ পরিভাষায় হোমোজিনিয়াস ইকুয়েশন বলে না হলে নন হোমোজিনিয়াস ইকুয়েশন বলে তাই আমরা আগে যে সমীকরণটি পেয়েছি সেটির দিকে যখন তাকাই সুতরাং আমরা পেয়েছিলাম V 14πε ρr ′Ry y′dy ′ এটা ছিল আমাদের ইন্টিগ্রাল ইকোয়েশন সুতরাং এই চারটি সমীকরণ এর মধ্যে কোনটি এর মত দেখতে এর মত দেখতে ইন্টিগ্রাল ইকোয়েশন এর সম্পূর্ণ বর্ণনা কি প্রথমে ফ্রেডহোম কেন ভলটেরা কেন নয় লিমিট গুলি জানা এবং নির্দিষ্ট সুতরাং এটা ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন কোন ধরনের প্রথম ধরনের ঠিক আছে অজানা জিনিসটি শুধুমাত্র ইন্টিগ্রাল চিহ্ন এর ভেতরে আসছে দ্বিতীয় ক্ষেত্রে বাইরেও থাকে এবং এটা প্রথম ধরনের এবং এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস এটা নন হোমোজিনিয়াস কেন কারণ এখানে f কি ছাত্র ভি ভি হল পোটেনশিয়াল ঠিক আছে তাই নন হোমোজিনিয়াস এক্ষেত্রে আমার সাই কত যদি আমি এর সাথে এর এক এক করে মিল বের করতে চাই আমার সাই কত ছাত্র রো রো আমার কার্নেল কে কি ছাত্র ওয়ান বাই আর ওয়ান বাই আর আর আমার কি আছে এফ ঠিক আছে এফ হল ভি সুতরাং এটা তোমাদের ইন্টিগ্রাল ইকোয়েশন এর বর্ণনা কে সম্পূর্ণ করে সুতরাং আমাদের তিন ধরনের জিনিসই নির্দিষ্ট করতে হবে ফ্রেডহোম না ভলটেরা প্রথম ধরনের না দ্বিতীয় ধরনের হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস তারপর তোমার ইন্টিগ্রাল ইকুয়েশন টি সম্পূর্ণ ভাবে নির্দিষ্ট হবে এই ইন্টিগ্রাল গুলিকে লেখা হয়েছে একমাত্রিক ইন্টিগ্রাল হিসাবে কিন্তু যখন আমরা আরো যাব দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ও হতে পারে পরিভাষাটি একই থাকবে